সুতরাং আবার স্বাগতম এবং এটি হল বক্তৃতা সংখ্যা 56 আমরা হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে কথা বলব এবং আমরা এই ধরনের ডিফারেনশিয়াল সমীকরণের সমাধানের মধ্য দিয়ে যাব এবং বিশেষ করে আজকের বক্তৃতায় আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের সাথে হাইয়ার অর্ডারের এই লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ সম্পর্কে কথা বলব সুতরাং এটি সাধারণ লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণের একটি বিশেষ কেস সুতরাং এখানে এই ধরনের ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ রূপ নিয়ে আমরা আজকের বক্তৃতায় কথা বলব

সুতরাং এই সহগ 𝑎1 𝑎2 𝑎𝑛 এরা এখানে কনস্ট্যান্ট এবং ডান হাতের ফাংশন 𝑋 যা 𝑋 এর একটি ফাংশন হতে পারে সুতরাং এগুলি কনস্ট্যান্ট এবং 𝑋 হল x এর একটি ফাংশন এটি একটি কনস্ট্যান্টও হতে পারে তবে সাধারণভাবে আমরা x এর একটি ফাংশন হিসাবে নিতে পারি সুতরাং এই ধরনের প্রশ্নকে লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ বলা হয় কারণ এটি লিনিয়ার কারণ এর ডেরিভেটিভের সাথে 𝑦 এর কোন গুণ নেই সুতরাং এটি একটি লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ এবং এটি nth অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ সুতরাং আমরা যে সাধারণ সমাধানের কথা বলব আজকের বক্তৃতায় এখানে দুটি কারণ থাকবে একটিকে পরিপূরক ফাংশন বলা হয় অন্যটিকে পার্টিকুলার ইন্টিগ্রাল বলা হয় সুতরাং এই পরিপূরক ফাংশনটি কিছুই নয় এটি কেবল হোমোজিনিয়াস সমীকরণের হোমোজিনিয়াস সমাধানের সমাধান যখন আমরা এখানে এই X থেকে 0 সেট করি আমরা এই ধরনের সমীকরণগুলিকে একটি হোমোজিনিয়াস সমীকরণ বলি এবং এই কমপ্লিমেন্টরি ফাংশনটি হল সমান অনুরূপ হোমোজিনিয়াস সমীকরণের সমাধান যখন আমরা এই ডান হাতটি 0 এর সমান করে রাখি সুতরাং আমরা পরবর্তী লেকচারে কিভাবে এই হোমোজিনিয়াস সমীকরণের সমাধান পেতে পারি এবং পারটিকুলার ইন্টিগ্রাল সম্পর্কে আলোচনা করব সুতরাং পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা যে কোন সমাধানকে বলি যা কোন বিশেষ সমাধানকে সন্তুষ্ট করে যা এখানে প্রদত্ত সমীকরণকে X সন্তুষ্ট করে সুতরাং এটি একটি বিশেষ সমাধান এবং তারপর যখন আমরা কমপ্লিমেন্টরি ফাংশন বা হোমোজিনিয়াস সমীকরণের সাধারণ সমাধান যোগ করি আমরা আজকের লেকচারে দেখব কিভাবে এটি প্রদত্ত নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণের একটি সাধারণ সমাধান তৈরি করবে সুতরাং এখানে যেহেতু এটি হোমোজিনিয়াস সমীকরণের সাধারণ সমাধান তাই এটি n এর নির্বিচারে কনস্ট্যান্ট থাকবে যেমনটি আগে আলোচনা করা হয়েছিল যে এটি nth অর্ডার ডিফারেনশিয়াল সমীকরণ সুতরাং এখানে প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধানে আমাদের অবশ্যই একটি কনস্ট্যান্ট থাকতে হবে এবং এই পারটিকুলার ইন্টিগ্রাল যা এই প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের একটি বিশেষ সমাধান হবে তার একটি কনস্ট্যান্ট থাকবে না সুতরাং এটি নির্বিচারে কনস্ট্যান্ট থেকে মুক্ত হবে অথবা যদি এখানে কোন কনস্ট্যান্ট উপস্থিত হয় যা কমপ্লিমেন্টরি ফাংশনে স্বয়ংক্রিয়ভাবে হবে সুতরাং এটি এইরকম নন হোমোজিনিয়াস সমাধানের একটি উপায় সুতরাং যখন এই x 0 না হয় তখন আমরা নন হোমোজিনিয়াস সমীকরণকে কল করি যখন এই xটি 0 হয় তখন আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণ বলি সুতরাং এটি সাধারণ সমাধান এবং এটি একটি পদ্ধতি বা প্রদত্ত নন হোমোজিনিয়াস সমীকরণের সাধারণ সমাধান পাওয়ার সহজ পদ্ধতি যদি আমরা এই কমপ্লিমেন্টরি ফাংশনটি পেতে পারি যা হোমোজিনিয়াস সমীকরণের সাধারণ সমাধান এবং আমরা দেখতে পাব যে হোমোজিনিয়াস সমীকরণের সাধারণ সমাধান পাওয়া খুব সহজ এবং তারপরে আমাদের কেবলমাত্র একটি নির্দিষ্ট সমাধান খুঁজে বের করতে হবে যা প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করে এবং যখন আমরা দুটি যোগ করি তখন আমাদের স্বাভাবিকভাবেই এই n আরবিটারি কনস্ট্যান্ট থাকবে এবং আজ আমরা দেখব এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের একটি সাধারণ সমাধান হয়ে যাবে সুতরাং এখানে কমপ্লিমেন্টরি ফাংশন কি এবং কিভাবে আমরা এই ধারণা পেতে পারি আমরা এখন দেব সুতরাং এই সাধারণ সমাধান হল আমি এই হোমোজিনিয়াস সমীকরণের কথা বলেছি হোমোজিনিয়াস সমীকরণ মানে এই ডান হাতটি 0 এর সমান সেট করা এবং পারটিকুলার ইন্টিগ্রাল প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণগুলির একটি বিশেষ সমাধান থাকবে যার অর্থ হল যদি একটি নির্দিষ্ট সমাধান হয় তবে এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করবে সুতরাং যখন আমরা এখানে বাম দিকে প্রতিস্থাপন করি তখন আমাদের ডান হাত X পাওয়া উচিত সুতরাং এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করবে এবং এভাবেই আমরা কমপ্লিমেন্টরি ফাংশন এবং বিশেষ ইন্টিগ্রাল সংজ্ঞায়িত করেছি এবং আমরা আগের স্লাইডে দেখেছি কিন্তু আমরা পরবর্তীতে প্রমাণ করব যখন আমরা এই কমপ্লিমেন্টরি ফাংশন যুক্ত করব এবং নির্দিষ্ট ইন্টিগ্রাল আমরা মূলত পাই প্রদত্ত এই নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধান থেকে সুতরাং সেই আলোচনায় যাওয়ার আগে আমাদের এখানে সমাধানের লিনিয়ার ইন্ডিপেন্ডেট এর মত পরিচয় দিতে হবে যদিও আমরা লিনিয়ার বীজগণিতের একটি ইন্ডিপেন্ডেটের মধ্যে লিনিয়ার ডিপেন্ডেট এর কথা বলেছি এবং অনুরূপ ধারণা আমরা এখানে আবার পুনর্বিবেচনা করব সুতরাং দুটি ফাংশন y1 এবং y2 লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট তাই প্রথমে আমরা দুটি ফাংশনের জন্য পরিচয় করিয়ে দিচ্ছি কারণ দুটি ফাংশনের জন্য লিনিয়ার ইন্ডিপেন্ডেট দেখা অনেক সহজ যদি একটি অন্যটির কনস্ট্যান্ট একাধিক না হয়

সুতরাং যদি একটি ফাংশন আমরা অন্যটির কনস্ট্যান্ট গুণ হিসাবে লিখতে পারি না উদাহরণস্বরূপ আমাদের আছে 𝑦1 sin 𝑥 𝑦2 cos x হবে সুতরাং তারা লিনিয়ারভাবে ডিপেন্ডেট কারণ সেখানে দ্বিতীয় ফাংশনটি প্রথম ফাংশনের মাত্র 2 গুণ তাই লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট ফাংশনের জন্য আমরা অন্যের কনস্ট্যান্ট একাধিক হিসাবে লিখতে পারি না অন্য কথায় বা আরো আনুষ্ঠানিকভাবে আমরা আলোচনা করি এবং এটি ইতিমধ্যেই লিনিয়ার বীজগণিতে আলোচনা করা হয়েছে যে যদি 𝑐1𝑦1 𝑐2𝑦2 0 ⇒ 𝑐1 0 এবং 𝑐2 0 কিছু কনস্টান্ট থাকে সুতরাং যদি এই সংমিশ্রণটি 0 এ সেট করা হয় যদি এটি বোঝায় যে বা এটি সত্য যখন 𝑐1 0 এবং 𝑐2 0 তাহলে আমরা বলব যে এই 𝑦1 এবং 𝑦2 লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট এবং যদি আমরা নন জিরো সমাধান পাই যা এই সমীকরণকে সন্তুষ্ট করে তবে তারা লিনিয়ারভাবে নির্ভরশীল কারণ একটি ফাংশন 1 অন্য ফাংশনের পরিপ্রেক্ষিতে লিখতে পারে সুতরাং একে অপরের উপর নির্ভরতা থাকবে কিন্তু যখন আমরা সেই বিষয়ে কথা বলি যখন এই সংমিশ্রণটি 0 হয় এটি তখনই সম্ভব যখন 𝑐1 0 এবং 𝑐2 0 𝑐1 এবং 𝑐2 এর অন্য কোন সম্ভাব্য মান নেই তখন আমরা কল করি যে এই সমাধানগুলি হল লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট অথবা দুটি ফাংশনের ক্ষেত্রে এটি চেক করা খুবই সহজ কারণ আপনি 𝑦1 কে 𝑦2 দিয়ে নিতে পারেন দুইটি ফাংশনকে ভাগ করে এবং যদি এটি কনস্ট্যান্ট এর সমান না হয় তাহলে আমরা বলি যে এটি লিনিয়ারভাবে এই ফাংশনগুলি লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট এবং এটি সমান কনস্ট্যান্ট তারপর ফাংশন লিনিয়ারভাবে ডিপেন্ডেট সুতরাং এটি লিনিয়ার ডিপেন্ডেটের কিছু উদাহরণ সুতরাং উদাহরণস্বরূপ 𝑦1 sin 𝑥 𝑦2 cos 𝑥 হয় যখন আপনি 𝑦1𝑦2 ভাগ করবেন তখন আমরা tan x পাব তাই যা কনস্ট্যান্ট নয় তাই এই sinx এবং cos x এগুলি লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট ফাংশন আরেকটি উদাহরণ আমরা 𝑦1 sin 2𝑥 𝑦2 sin x এর কথা বলতে পারি তাই এখানে আবার যদি আমরা অনুপাতটি গ্রহণ করি তাহলে sin x এর উপরে sin 2x হবে সুতরাং এটি হবে sin 2𝑥 𝑠𝑖𝑛 𝑥 অথবা 2 sin x এবং cos x কে sin x দ্বারা ভাগ করলে sin x sin x বাতিল করে এবং আমাদের 2 বার cos x আছে যা আবার কনস্ট্যান্ট নয় এবং তাই এখানে y1 𝑦2 এর সাথে এই সমন্বয় হবে এছাড়াও একটি লিনিয়ারভাবে ডিপেন্ডেট সেট গঠন করবে সুতরাং sin 2 x এবং sin x তারা লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট এছাড়াও ফাংশন 𝑦1 𝑒 𝛼1𝑥 এবং 𝑦2 𝑒 𝛼2𝑥 হবে তাই এখানেও যদি আমরা গ্রহণ করি তারা এখানে এমন অনুপাত নেয় সুতরাং যখন 𝛼1 এবং 𝛼2 এই দুটি ভিন্ন সংখ্যা দুটি ভিন্ন বাস্তব সংখ্যা তাহলে এই ফাংশনগুলি লিনিয়ারভাবে স্বাধীন সুতরাং যখন 𝛼1 𝛼2 এর সমান নয় তখন আমাদের আছে যে 𝑦1 𝑒 𝛼1𝑥 এবং 𝑦2 𝑒 𝑥2𝑥 তারা লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট অনেক ফাংশনের জন্য লিনিয়ার ডিপেন্ডেট আসছে এর মানে হল n ফাংশনগুলির জন্য 𝑦1 𝑦2 𝑦𝑛 এবং তাদের বলা হয় একটি লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট এবং তারপর আমরা এই সংজ্ঞাটি সাধারণীকরণ করতে পারি যা আমরা দুটি ফাংশনের জন্যও ব্যবহার করেছি যদি এই লিনিয়ার যদি এই সংমিশ্রণটি 0 এ সেট করা হয় তখনই সম্ভব যখন এই সমস্ত c গুলি 0 হওয়া তারপরে আমরা বলি যে এই সেটগুলি এখানে লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট বা এই ফাংশনগুলি লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট সুতরাং আবার এটি একটি খুব ফরমাল সংজ্ঞা এবং যে কোন ফাংশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র দুটি ফাংশনের জন্যই আমরা প্রদত্ত n ফাংশনের জন্য সাধারণীকরণ করতে পারি কিন্তু এখানে সমস্যাটি কি সাধারণত এই সংজ্ঞাটি ব্যবহার করে লিনিয়ার ইন্ডিপেন্ডেট যাচাই করা কঠিন কারণ আমাদের যখন সেট করতে হবে যখন n ফাংশন 0 এর সমান হবে এবং তারপর বুঝতে হবে যে এই সমস্ত c গুলি 0 হবে এটাই একমাত্র সমাধান এখানে আমরা এই সমীকরণ থেকে বেরিয়ে যাচ্ছি এটা দেখানো একটু কঠিন সুতরাং সমাধানগুলির লিনিয়ার ইন্ডিপেন্ডেট প্রমাণ করার আরও কয়েকটি উপায় রয়েছে যখন সেগুলি দুটি ফাংশনের বেশি এবং একটি ধারণা যা এই লিনিয়ার স্বাধীনতাকে প্রমাণ করার জন্য খুবই উপকারী যেহেতু রনস্কিয়ান যা W হল এই রনস্কিয়ান এর জন্য নোটেশন আমরা এক মিনিটে রনস্কিয়ান কি তা সংজ্ঞায়িত করব সুতরাং যদি এই 𝑦1 𝑦2 𝑦𝑛 ফাংশনের রনস্কিয়ান এখানে শূন্য হয় না যদি এই Wronskian অ শূন্য হয় তারপর তারা লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট এবং এই Wronskian কি এটি এখানে একটি নির্ধারক যা এইভাবে মূল্যায়ন করা হয় সুতরাং এখানে প্রথম সারি এই 𝑦1 𝑦2 𝑦𝑛 দ্বিতীয় সারিতে তাদের ডেরিভেটিভ থাকবে তৃতীয় সারি আবার দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ এবং এই নবম সারিতে এন বিয়োগ 1st অর্ডার ডেরিভেটিভ থাকবে সুতরাং যখন আমরা এই নির্ধারক গণনা করি এবং আমরা দেখি যে এটি 0 এর সমান নয় তখন এই ফাংশনগুলি লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট হয় সুতরাং এটি লিনিয়ার ইন্ডিপেন্ডেট যাচাই করার 1 টি উপায় হল যখন তারা দুটি ফাংশনের পাশাপাশি আমরা এই দুটি ফাংশনের জন্য এই পরীক্ষাটি করতে পারি কিন্তু আগেরটি আমরা দেখেছি দুটি ফাংশন সহজেই অনুপাত গ্রহণ করে দেখতে পারেন সুতরাং এটি লিনিয়ার ইন্ডিপেন্ডেট এবং ফাংশনের নির্ভরতা সম্পর্কে ছিল কারণ লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণের সমাধানের ক্ষেত্রে এই পরিভাষাগুলি ব্যবহার করার আগে আমাদের পরিচয় দিতে হবে সুতরাং এখানে প্রথমে এই হোমোজিনিয়াস সমীকরণটি বিবেচনা করা যাক তাই d এই nth পদ n বিয়োগ 1 ম ক্রম শব্দ হয় এবং এই কনস্ট্যান্টটি y 0 এর সমান হবে তাই এটি হোমোজিনিয়াস সমীকরণ হবে কারণ এই ডান হাতটি 0 আছে এবং আমরা y 1 এবং y 2 কে যেকোন 2 লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট সমাধান হতে দেই যা আমরা এখানে দেখাতে চাই তাহলে 𝑐1𝑦1 𝑐2𝑦2 ⋯ 𝑐𝑛𝑦𝑛 0 ⇒ 𝑐1 𝑐2 ⋯ 𝑐𝑛 0 উপরের সমীকরণের সমাধান হবে এবং এই 𝑐1 এবং 𝑐2 নির্বিচারে একটি কনস্ট্যান্ট হবে সুতরাং আমরা এখানে কি দেখাব যে যদি আমাদের দুটি সমাধান 𝑦1 𝑦2 এবং দুটি লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট সমাধান থাকে কারণ যদি তারা লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট না হয় তবে 𝑐1𝑦1 𝑐2𝑦2 নিজেই দুটি আরবিটারি কনস্ট্যান্ট থাকার অর্থ এখানে আমাদের কেবল একটি কনস্ট্যান্ট থাকতে পারে সেই ক্ষেত্রে যদি একজন অন্যটির উপর নির্ভর করে আমরা অন্যের পরিপ্রেক্ষিতে আবার একটি লিখতে পারি তাই এটি খুব বেশি অর্থপূর্ণ হবে না সুতরাং এখানে 𝑦1 𝑦2 দুটি লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট সমাধান হতে হবে এবং সেই ক্ষেত্রে তারপর 𝑐1𝑦1 𝑐2𝑦2 উপরের সমীকরণের একটি সমাধান হবে যা আমরা এখন এখানে দেখব এবং যেকোনো নির্বিচারে কনস্ট্যান্ট 𝑐1 এবং 𝑐2 হবে তাহলে আমাদের কি করতে হবে আমরা শুধু 𝑐1𝑦1 𝑐2𝑦2 কে সমীকরণে প্রতিস্থাপন করি সুতরাং আমাদের এই n তম মেয়াদটি একটি nth অর্ডার টার্ম আছে এখানে x ব্যবহার করেছি সুতরাং এই 𝑐1𝑦1 𝑐2𝑦2 ⋯ 𝑐𝑛𝑦𝑛 0 প্রতিস্থাপন করে যদি এটি হয় তবে আমরা প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের একটি সমাধানকে কল করি সুতরাং আমরা এখন কি লিখতে পারি 𝑐1 আমরা এখান থেকে সাধারণ গ্রহণ করি তারপর এটি লিখুন সুতরাং এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করে তাই 𝑐1𝑦1 𝑐2𝑦2 এছাড়াও উপরে হল ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান প্রকৃতপক্ষে আমরা এটিকে কেবল দুটি ফাংশনের জন্যই সাধারণীকরণ করতে পারি আমরা আরো ফাংশন নিতে পারি এবং একই ধারণা দিয়ে আমরা সেই সংমিশ্রণকে প্রমাণ করতে পারি যখন আমাদের কাছে উদাহরণস্বরূপ 𝑦1 𝑦2 𝑦𝑛 লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট সমাধান আছে তখন তাদের সমন্বয় 𝑐1𝑦1 𝑐2𝑦2 ⋯ 𝑐𝑛𝑦𝑛 দেওয়া আছে এছাড়াও এটা প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান হবে সুতরাং এখানে সাধারণীকরণ যে এই 𝑦1 𝑦2 n হতে হবে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণের লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট সমাধান হবে এবং সেই ক্ষেত্রে 𝑐1𝑦1 𝑐2𝑦2 ⋯ 𝑐𝑛𝑦𝑛 প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সমাধানও হবে এবং শুধু সমাধান নয় এখন এই টার্মটি সাধারণ সমাধান ব্যবহার করেছেন প্রদত্ত হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধান কারণ এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের একটি সমাধান যা আমরা প্রমাণ করতে পারি যে আমরা দুটি ফাংশনের জন্য করেছি এবং এই সমাধানটিতে 𝑛 নির্বিচারে কনস্ট্যান্ট রয়েছে সুতরাং সাধারণ সমাধানের জন্যও এটি আমাদের সংজ্ঞা ছিল যা আগে চালু করা হয়েছিল এবং এই ক্ষেত্রে যখন আমাদের সমাধানের মধ্যে এই n আরবিটারি কনস্ট্যান্ট থাকে এবং এটি সমীকরণকে সন্তুষ্ট করে মানে এই সমাধান তাই আমরা এটিকে সাধারণ সমাধান বলতে পারি আর এগুলো হলো নির্বিচারে কনস্ট্যান্ট 𝑐1 𝑐2 𝑐3 সুতরাং এর সাথে এখন আমরা যা দেখেছি তা হল যদি আমরা হোমোজিনিয়াস সমীকরণের এই n লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট সমাধানগুলি খুঁজে পাই হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণ তারপর তাদের লিনিয়ার সংমিশ্রণও সমাধান হবে বা আসলে এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধান হবে এখন আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল যা আমরা এখন বিবেচনা করব আমরা এখন দিয়ে যাব তাই যদি সংশ্লিষ্ট হোমোজিনিয়াস সমীকরণের এখানে সাধারণ সমাধান হয় তাহলে আমরা হোমোজিনিয়াস সমীকরণের সমাধান সম্পর্কে কথা বলছি আবার সেই হোমোজিনিয়াস সমীকরণটি মনে করুন যখন ডান হাতে 0 থাকে সুতরাং হোমোজিনিয়াস সমীকরণকে সন্তুষ্ট করে এবং এটি আরেকটি ফাংশন যা প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের কোন বিশেষ সমাধান হবে সুতরাং এখানে আমরা এই দুটি সমাধান নিয়েছি 𝑢 হল একটি সমাধান বা সাধারণ সমাধান যা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যখন আমাদের কাছে 𝑛 লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেট সমাধান আছে তাদের সমন্বয় 𝑐1𝑦1 𝑐2𝑦2 হবে তারপর আমরা এখানে কি পর্যবেক্ষণ করব যে এটি 𝑢 𝑣 হবে তাই এই আপনি হোমোজিনিয়াস সমীকরণের জন্য যাকে আমরা আসলে কমপ্লিমেন্টরি ফাংশন বলি এবং প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের একটি বিশেষ সমাধানকে আমরা বিশেষ ইন্টিগ্রাল বলি সুতরাং যখন আমরা 𝐶𝐹 এবং 𝑃𝐼 যোগ করি কমপ্লিমেন্টরি ফাংশন প্লাস এই বিশেষ ইন্টিগ্রাল আছে এখানে এই প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের একটি সাধারণ সমাধান তৈরি করবে কিভাবে এটি পরীক্ষা করা যায় যে এটি একটি সাধারণ সমাধান বা n আরবিটারি কনস্ট্যান্ট থাকা উচিত যা আপনি নিজেই n আরবিটারি কনস্ট্যান্ট আছে এবং এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণটি সন্তুষ্ট করা উচিত সুতরাং আমরা এখন যা যাচাই করব তা প্রমাণ করার জন্য যে এটি একটি সাধারণ সমাধান যা এই u প্লাস v প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করে যদি এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণকে সন্তুষ্ট করে এবং তারপর স্বাভাবিকভাবেই এর n আরবিটারি কনস্ট্যান্ট থাকে কারণ আপনার নিজের n আরবিটারি কনস্ট্যান্ট থাকে সুতরাং তাহলে এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের একটি সাধারণ সমাধান হবে সুতরাং এর জন্য আমরা এই সমীকরণটিকে সমীকরণের বাম দিকে বিবেচনা করব এবং এটিকে 𝑢 𝑣 দ্বারা সমীকরণে প্রতিস্থাপন করব সুতরাং এখানে আমরা সুতরাং যে কৌশলটি আমরা নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধান পেতে ব্যবহার করছি এবং আমরা এই ডিফারেনশিয়াল সমীকরণের জন্য এখানে সাধারণ সমাধানটি লিখে রাখি যেমন আমরা u প্লাস v লিখেছি বা আমরা এই কমপ্লিমেন্টরি ফাংশনকে কল করি আপনি এখানে হোমোজিনিয়াস সমীকরণের সমাধান কি হবে এবং আমরা নির্দিষ্ট ইন্টিগ্রাল বলি যে একটি নির্দিষ্ট সমাধান হল প্রদত্ত নন হোমোজিনিয়াস সমীকরণের একটি বিশেষ সমাধান এবং আমরা এখন পর্যবেক্ষণ করব যে CF খুঁজে পাওয়া সহজ এবং প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের একটি বিশেষ সমাধান খুঁজে পাওয়াও সহজ এবং যখন আমরা প্রদত্ত ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাধারণ সমাধান আমরা দুটো যোগ করি সুতরাং এখন যেহেতু আমরা এই সমাধানগুলির কথা বলব নিম্নোক্ত বক্তৃতাগুলিতে কমপ্লিমেন্টরি ফাংশন এবং বিশেষ ইন্টিগ্রাল হবে কিন্তু এখানে আমরা সমাধানের বিষয়ে আলোচনা করার জন্য প্রয়োজনীয় সমস্ত জ্ঞানের জন্য প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি নেব সুতরাং একটি ধারণা যা এখন তার অপারেটর চালু করবে তাই এগুলি মূলত ডিফারেনশিয়াল অপারেটর এবং আমাদের ডিফারেনশিয়াল সমীকরণে আমরা এই সমস্ত ডেরিভেটিভ পদগুলি দেখতে পাই সুতরাং এখানে আমরা dx ডেরিভেটিভের উপর এই ডিফারেনশিয়াল d এর প্রথম অর্ডার দিয়েছি সুতরাং এই অপারেটরটি একটি ডিফারেনশিয়াল অপারেটর এখানে দ্বিতীয় অর্ডার এই ডিফারেনশিয়াল অপারেটর এবং সুবিধার জন্য এই অপারেটরদের চিহ্নিত করব আমরা এখানে এই চিহ্ন দ্বারা চিহ্নিত করব 𝐷 𝐷 2 𝐷 3 মানে এই তৃতীয় অর্ডার ডেরিভেটিভ সুতরাং এই অপারেটরদের এই প্রবর্তনের সাথে এখানে আমরা এখন দেখব যে অপারেটরের এই প্রডাক্টের অর্থ এখানে আছে সুতরাং এটি এখানে একটি খুব গুরুত্বপূর্ণ প্রভাব যা ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করতে নিম্নলিখিত বক্তৃতাগুলিতে ব্যবহৃত হবে তাহলে সুতরাং অপারেশনাল ফ্যাক্টরগুলির অর্ডার অপ্রয়োজনীয় সুতরাং অপারেশন নাল ফ্যাক্টরগুলির ক্রমটি আবার অসম্পূর্ণ হিসাবে থাকবে আমরা লক্ষ্য করি যদিও এই 𝐷 2 d এর গুণ নয় এটি একটি দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ এবং এগুলি প্রথম অর্ডার ডেরিভেটিভস সুতরাং এখানে D কে D দ্বারা গুণ করা হয়েছে তাই আমাদের এখানে 𝐷 2 এর মত আছে এবং তারপর আমাদের কাছে 𝐷 2 𝛼 𝛽 𝐷 𝛼𝛽 থাকবে সুতরাং যদিও D এখানে একটি অপারেটর এবং D থেকে D যা আমরা এখানে লিখছি 𝐷 2 তাদের আলাদা অর্থ আছে কারণ এখানে এটি একটি ডেরিভেটিভ এবং তারপর আবার ডেরিভেটিভ হবে তাই এটি ডেরিভেটিভের দ্বিগুণ হবে সুতরাং এখানে 𝐷 2 এছাড়াও 2 এর স্কোয়ার হবে দুইবার ডেরিভেটিভ যা দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভসের জন্য আমাদের প্রতীক সুতরাং এখানে এই প্রোডাক্টটি একইভাবে কাজ করছে যেমন আমরা সংখ্যার সাথে কাজ করি এবং এই অপারেটরদের সাথে আমাদের চমৎকার কিছু বৈশিষ্ট্য রয়েছে সুতরাং আমরা এখানে উদ্বেগ ছাড়াই করতে পারি আমরা এই D কে একটি সংখ্যা হিসাবে বিবেচনা করে গুনকে ঠিক করতে পারি সুতরাং এবং কারণ আমরা দেখেছি যে এই দুটি একই এবং এটি যদি এই ভুলে যায় যে এইগুলির একটি মাত্র গুণ D এখানে একটি অপারেটর তাই আমরা কেবল বীজগণিত গুণ করতে পারি সাধারণভাবে যখন আমরা এই অপারেটরে লিখিত মত এই n তম ক্রম ডিফারেনশিয়াল সমীকরণটি পাওয়ার n গঠন করি

সুতরাং এখানেও আমরা ফ্যাক্টরাইজ করতে পারি কারণ এটি D এর ক্ষেত্রে আমাদের এক ধরনের বহুপদী সমীকরণ আছে যদি আমরা এই অপারেটর D কে নিয়ে চিন্তা না করি তাহলে যদি আমাদের এখানে এই alpha root থাকে তাহলে আমরা এটিকে গুণ হিসাবে লিখতে পারি 𝐷 𝛼1 𝐷 𝛼2 ⋯ 𝐷 𝛼𝑛 𝑦 X পরবর্তী বক্তৃতায় চালিয়ে যাব এটিকে এইভাবে ফ্যাক্টর করা খুবই উপকারী যদিও এখানে D n মানে অপারেটর যার কাছে আছে nth অর্ডার ডেরিভেটিভ এখানে এটি D পাওয়ার n এর মত নয় কিন্তু এটি nth অর্ডার ডেরিভেটিভের মত আমরা y প্রয়োগ করি ঠিক আছে এখন আমরা উপসংহারে আসছি তাই আমরা কনস্ট্যান্ট সহগের সাথে এই লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণগুলি নিয়ে আলোচনা করেছি সুতরাং এটিকে প্রথমে কনস্ট্যান্ট হিসাবে বিবেচনা করা হয়েছিল এবং পরে কিছু বক্তৃতায় আমরা এই পরিচিত কনস্ট্যান্টগুলি সম্পর্কেও কথা বলব এবং সাধারণ সমাধান যা আমরা দেখেছি এরকম একটি নন হোমোজিনিয়াস সমীকরণের সাধারণ সমাধান পাওয়ার একটি উপায় হল কমপ্লিমেন্টরি ফাংশন খুঁজে পাওয়া কমপ্লিমেন্টরি ফাংশন কিছুই নয় এই সমীকরণের সমাধান যখন আমরা এই X কে 0 এবং তারপর নির্দিষ্ট ইন্টিগ্রাল করি তখন এই প্রদত্ত নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণের একটি বিশেষ সমাধান বেরোয় আর আমরা কি দেখেছি যে এটি যখন আমরা অপারেটর ফর্মে লিখি তখন আমরা এই 𝑛 𝑛 𝑎1𝐷 − 1 𝑎2𝐷 𝑛 − 2 ⋯ 𝑎𝑛 y X এর পলিনোমিয়ালের মত হয় এখানে বীজগাণিতিক সমীকরণ আছে এবং এই সমীকরণটির ফ্যাক্টরাইজ করুন একবার আমরা এই সমীকরণের মূলটি জেনে নিলাম যা 0 এর সমান হবে এটি একটি প্রশংসনীয় ফাংশন যা একটি বিশেষ ইন্টিগ্রাল এখন y সমাধানটি খুঁজে বের করতে হবে একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে সুতরাং এই রেফারেন্সগুলি আমরা এখানে ব্যবহার করেছি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ